সবাইকে স্বাগতম আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা কোষ চক্র নিয়ে আলোচনা করেছিলাম এবং কোষ বিভাজনের জন্য নিজেকে প্রস্তুত করতে কোন কোষ কতটা সময় ব্যয় করে সে সম্পর্কে আমরা আলোচনা আজকের ভিডিওতে আমরা কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব এখানে দু ধরনের কোষ বিভাজন রয়েছে একটি হলো মাইটোসিস এবং অন্যটি মিয়োসিস বা মায়োসিস আসুন আমাদের উৎস থেকে আলোচনা শুরু করা যাক আমরা সকলেই জানি যে প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের জীবন শুরু হয় যেখানে ডিম্বানু নিষেক হয় যা শুক্রাণু দ্বারা ডিম্বাশয়ের নামে অভিহিত নিষেকের পর এটি একটি জাইগোট গঠন করে আমরা সকলেই একটি জাইগোট হিসেবে জীবন শুরু করি যা পরবর্তী নয় মাসে একাধিক প্রতিলিপি ও বিভাজনের মাধ্যমে একটি পূর্ণ জন্মগ্রহণকারী শিশুর জন্ম দেয় শেষ পর্যন্ত আমরা পূর্ণবয়স্ক হিসেবে বিকাশ লাভ করি উদ্বেগের বিষয়টি হল যে আমরা সকলেই এককোষী হিসেবে আমাদের জীবন শুরু করি তবে আমাদের দেহে কোটিরও বেশি কোষ নিয়ে একটি সম্পূর্ণ ব্যক্তি হয়ে উঠি কিভাবে এটা সম্ভব যে পদ্ধতিতে একটি কোষ দুটি অপত্য কোষের জন্ম দেয় তাকে বলে মাইটোসিস আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব অন্য প্রক্রিয়াটি হল মিয়োসিস মিয়োসিস প্রক্রিয়া যা কেবল মাত্র প্রজনন অঙ্গে হয় সেখানে যে সমস্ত কোষ থাকে সেগুলো ক্রমাগত হ্রাস বিভাজনের মাধ্যমে গ্যামেট সৃষ্টি করে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাশয়ের গঠন যার মধ্যে অর্ধেক সংখ্যায় ক্রোমোজোম থাকে আমরা মিয়োসিস সম্পর্কে আলাদা একটি ভিডিওতে আলোচনা করব আজকে মাইটোসিস নিয়ে আলোচনা করা যাক মাইটোসিসের গুরুত্ব কি যেমনটি বলেছি এটি কেবল মাত্র জীবের বিকাশে সহায়তা করে না এখানে আমি মানুষের উদাহরণ নিয়েছি তবে প্রায় সমস্ত ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে এটি প্রযোজ্য একটি জীবের বৃদ্ধিতে সাহায্য করে না এখানে আমি মানুষের একটি উদাহরণ নিয়েছি প্রায় সমস্ত অন্যান্য ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রেও এটি প্রযোজ্য আমরা আরো দেখলাম যে উদাহরণস্বরূপ যদি আপনি আহত হয়ে থাকেন এবং আপনার ত্বকে এমন কোনো ক্ষত রয়েছে যা মেরামত করা প্রয়োজন কয়েকদিন পর আপনি দেখবেন ক্ষতটি মেরামত হয়েছে এবং সেখানে নতুন ত্বক দেখতে পাওয়া যায় মাইটোসিসের কারণে এই ধরনের মেরামত করা সম্ভব হয় একইভাবে আপনি যদি আমাদের দৈনন্দিন পরিবারের কিছু প্রাণীর দিকে তাকান উদাহরণস্বরূপ টিকটিকি আপনি দেখতে পাবেন তারা সহজেই তাদের ক্লিপ লেজ পুনরায় সরিয়ে ফেলতে পারে এটি সম্ভব হয় কারণ লেজে অবস্থিত কোষ গুলি দ্রুত কোষ বিভাজনের মধ্য দিয়ে যায় এবং পুনরায় মাইটোসিস ঘটায় মাইটোসিস মূলত কোষ বিভাজন যা শরীরের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত করে এবং জীব বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষ বিভাজনে মাইটোসিস এবং মিয়োসিস এর মধ্যে পার্থক্য হল মাইটোসিস সবসময় একই সংখ্যায় ক্রোমোজোম যুক্ত অভিন্ন অপত্য কোষ দেয় উদাহরণস্বরূপ আমরা সকলেই জানি যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে অন্যভাবে বলা যায় আমাদের 46 ক্রোমোজোম রয়েছে মাইটোসিস এর প্রতিটি আবর্তন এর শেষে দুটি অপত্য কোষ ডটার সেল তৈরি হয় যার প্রত্যেকটিতে 46 ক্রোমোজোম থাকে মাইটোসিস সাধারণত আমাদের দেহকোষে দেখা যায় এইগুলি প্রজনন প্রক্রিয়ায় জড়িত নয় এবং নিম্ন ইউক্যারিওটার মধ্যে অযৌন প্রজনন প্রক্রিয়ার জন্য দায়ী মিয়োসিস সম্পূর্ণ বিপরীত মিয়োসিস কোষ বিভাজনের আরেকটি পদ্ধতি এটি হ্রাস বিভাজন বিভাজন নামেও পরিচিত যখন কোন কোষে মায়োসিস হয় তখন তা যৌন কোষের জন্ম দেয় যাকে গ্যামেট হিসেবেও ডাকা হয় এতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে যদি ডিম্বাশয় এ জীবাণু কোষ শুরু হয় তবে এটি গঠন হবে এটি 46 ক্রোমোজোম দিয়ে শুরু হয় তবে মায়োসিসের শেষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক নিয়ে একটি ডিম্বকোষের জন্ম দেয় এটি মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য যখন আমরা মিয়োসিসের কথা বলব তখন আরও জোর দিয়ে বলব যে কেবলমাত্র যৌন প্রজননে নয় প্রকরণ আনার ক্ষেত্রেও এটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিষয়টি পুনরায় ফিরে আসবে যখন আমরা মিয়োসিস নিয়ে আলোচনা করব অন্য একটি ভিডিওতে সুতরাং আমরা মাইটোসিস ফিরে আসি এবং মাইটোসিসের প্রকৃত প্রক্রিয়াটিতে আসার আগে আমাদের ক্রোমোজোম গুলি কিভাবে সাজানো হয় তা জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি যে আমাদের জিনগত উপাদানগুলি ডিএনএতে এনকোড করে থাকে তার পর একটি একক স্তম্ভ একটি একক প্রসারিত ডিএনএ অনেক দীর্ঘ হয় এটি এক ধরনের প্রোটিন এর চারদিকে একাধিক পাক খেয়ে এক ধরনের মন্ড তৈরি করে যাকে বলে হিষ্টনস ডিএনএ এই হিস্টোন কে ঘিরে রাখে যা ক্রোমাটিন নামে পরিচিত প্রতিটি ক্রোমাটিন আরো পাক খেয়ে একটি নিবিড় কাঠামো গঠন করে যাকে ক্রোমোজোম বলে সাধারণত একটি কোষ যখন ইন্টারফেজ এবং ডিএনএ সংশ্লেষণের মধ্য দিয়ে যায় তখন ক্রোমাটিন তুলনামূলকভাবে শিথিল অবস্থায় সাজানো থাকে এটি কোষ বিভাজনের জন্য প্রস্তুত হওয়ার ঠিক আগে ক্রোমাটিন আরো ঘনীভূত হয় ক্রোমোজোমে এখানে দুটি বিষয় রয়েছে যা সব সময় বিভ্রান্তিকর সেটিকে স্পষ্ট করা যাক প্রতিটি ক্রোমোজোম নিবিড় ক্রোমাটিন ছাড়া আর কিছুই নয় ক্রোমোজোম ডি এন এ প্রতিলিপিকরণ এর পর যা সাধারণত কোষ চক্রের এস ফেজ চলাকালীন ঘটে প্রতিটি ক্রোমোজোম নিজের একটি প্রতিলিপি তৈরি করে কারণ এটিই হল ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ প্রতিরূপ এর উদ্দেশ্য এখন এই সদৃশ্য প্রতিলিপি একটি কেন্দ্রীয় কাঠামোর মাধ্যমে প্রারম্ভিক ক্রোমোজোম এর সাথেও সংযুক্ত রয়েছে যা সেন্ট্রোমিয়ার নামে পরিচিত এবং এগুলির প্রত্যেককে সিস্টার ক্রোমাটিড বলে এস ফেজে সিস্টার ক্রোমাটিড গুলি ডিএনএ প্রতিরূপ প্রক্রিয়া করার পর সদৃশ ডিএনএ ছাড়া আর কিছুই নয় তারা তখনও একটি কেন্দ্রের চারদিকে যুক্ত থাকে যা সেন্ট্রোমিয়ার নামে পরিচিত সেন্ট্রোমিয়ারও একটি নির্দিষ্ট শ্রেণীর প্রোটিন দ্বারা বেষ্টিত থাকে যাকে বলে কাইনেটোকোর আমি এই বিষয়ে পরে ফিরে আসবো তবে আপাতত মনে রাখার বিষয় এটি সাধারণত সেন্ট্রোমিয়ারকে ঘিরে থাকে এবং এটি প্রোটিন সমষ্টি যা কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গুলিকে একটি গুরুত্বপূর্ণ কাঠামোর সাথে সংযুক্ত করতে সহায়তা করে যাকে বলে স্পিন্ডল ফাইবার স্পিন্ডল ফাইবার কি স্পিন্ডল ফাইবার গুলি মূলত একটি কাঠামো গোষ্ঠী যা সেন্ট্রোজোম দ্বারা গঠিত প্রাণী কোষ গুলির ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটি কোষের মেরু প্রান্তে সেন্ট্রোমিয়ার কাঠামোটি পাওয়া যায় আসলে সেন্ট্রিওল দ্বারা গঠিত সেন্ট্রিওল গুলি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে এবং এই সেন্ট্রোজোম থেকে শুরু করে আপনি মাইক্রোটিবিউল পর্যন্ত পৌঁছান মনে রাখার বিষয় আমরা যখন কোষের গঠন নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা মাইক্রোটিবিউল সম্পর্কে বলেছি এগুলির প্রতিটি একটি বর্ধিত কাঠামো দেয় যা মাইক্রোটিবিউল নামে পরিচিত এই মাইক্রোটিবিউল ফাইবার গুলি পরে একটি স্পিন্ডেল আকারের বা খাঁচার মতো কাঠামো তৈরি করে ক্রোমোজোম গুলি প্রকৃতপক্ষে কিভাবে আলাদা হয় যখন সে সম্পর্কে আমি কথা বলব তখন আমি এই বিষয়ে ফিরে আসবো প্রাণীর কোষগুলোতে সেন্ট্রিওল থাকে উদ্ভিদের ক্ষেত্রে থাকে না তার মানে এই নয় যে উদ্ভিদের স্পিন্ডেল গঠন হয় না তারা একটি স্পিন্ডেল তৈরি করে যা মাইক্রোটিবিউল দিয়ে তৈরি কিছু মাইক্রোটিবিউল এর জন্য ফিলামেন্ট গুলি নিউক্লিয়াসের বাইরে প্রসারিত হয় এবং কিছু ফিলামেন্ট যা কর্টেক্স থেকে উৎপন্ন হয় কাজ করে প্লাজমা ঝিল্লি এবং তার চারপাশে এই টিবিউল গুলি যা করে তা হল এগুলি মূলত কোষ বিভাজন প্রক্রিয়া চলাকালীন সেন্ট্রোজোম প্রথমে প্রতিলিপি করে এবং এর মধ্যে একটি কোষের অন্য প্রান্তে চলে যায় ও সংগঠিত হয় তারা ফাইবার বা মাইক্রোটিবিউল গঠন করে এই সেন্ট্রোজোমও মাইক্রোটিবিউল গঠন করে এবং তারা একটি খাঁচা বা মাকড়সার জাল গঠন করে আমি বলব মাইক্রোটিবিউল এর খাঁচা বা মাকড়সার জাল এ বিষয়ে আমরা পুনরায় ফিরে আসব যখন আমরা ক্রোমোজোম গুলি কিভাবে আলাদা হয় সে সম্পর্কে আলোচনা করব দুটি জিনিস আপনাদের মনে রাখা দরকার এক ইন্টারফেসের পরে বা ইন্টারফেজ প্রক্রিয়া চলাকালীন একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা হল ডিএনএর প্রতিলিপি নির্মাণ এবং ডিএনএ প্রতিলিপিকরণ এর পর ক্রোমোজোম নিজেই নিজের প্রতিলিপি নির্মাণ নকল করে প্রতিলিপি ক্রোমোজোম সংযুক্ত হয় প্রথমটি সাথে একটি কেন্দ্রের মাধ্যমে যাকে বলে সেন্ট্রোমিয়ার প্রতিটি ক্রোমোজোম সিস্টার ক্রোমাটিড বলে সেন্ট্রোমিয়ারও প্রোটিনের মেঘ দ্বারা বেষ্টিত এটি প্রোটিনের একটি আচ্ছাদন এর মত যা কাইনেটোকোর নামে পরিচিত যখনই ক্রোমোজোমকে স্পিন্ডেল ফাইবার এর সাথে যুক্ত করতে হয় তখনই কাইনেটোকোর খুব গুরুত্বপূর্ণ স্পিন্ডেল ফাইবার গুলি কিভাবে তৈরি হয় প্রাণীর কোষ গুলিতে এটি তৈরি হয় সেন্ট্রিওল এর উপস্থিতির জন্য এবং এটি সেন্ট্রোজোম নামক কাঠামোয় সংঘটিত হয় স্পিন্ডেল ফাইবার গুলি মাইক্রোটিবিউল দিয়ে তৈরি খাঁচার মতো কোষের একটি মেরু থেকে অন্য মেরুতে প্রসারিত হয় এই বিষয়ে আমরা পুনরায় কথা বলব যখন আমরা ক্রোমোজোম গুলি কিভাবে পৃথক হয় তা আলোচনা করব তাহলে মাইটোসিস কি এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ দুটি অপত্য কোষের জন্ম দেয় সমান ক্রোমোজোমের সংখ্যা সহ নিজের প্রতিলিপি করার প্রক্রিয়া যা বৃদ্ধি এবং মেরামতের জন্য গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন যে এটি একই সংখ্যায় ক্রোমোজোম সহ অপত্য কোষ দেয় আপনি যা দেখবেন তা হল এটি সমান সংখ্যক ক্রোমোজোম সহ ডটার সেলের জন্ম দেয় সুতরাং যদি কোন কোষ 46 ক্রোমোজোম দিয়ে শুরু হয় তবে প্রতিটি অপত্য কোষে 46 ক্রোমোজোম থাকবে যখন আমরা কোষচক্রের দিকে ফিরে তাকাই আমরা আলোচনা করেছিলাম যে একটি কোষ বেশিরভাগ সময় থাকে ইন্টারফেজ অবস্থায় ইন্টারফেসটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই পর্যায়ে কোষ আকারে বৃদ্ধি পায় তার অঙ্গাণু গুলি নকল করে এটি তার ডিএনএর প্রতিলিপি করে শেষ হয় যা এস পর্বের সময় ঘটে তারপরে জিটু পর্ব এখানে কোষ নিশ্চিত করে যে ডিএনএ হুবহু প্রতিলিপি করা হয়েছে ডিএনএ প্রতিলিপিতে কোন ভুল নেই ডিএনএ প্রতিলিপিতে রেপ্লিকেশনে যদি কোন ভুল থাকে তবে ডিএনএ মেরামতের প্রক্রিয়া ঘটবে কোষটিও নিশ্চিত করবে যে কোষ বিভাজন প্রক্রিয়া সঞ্চালনের জন্য পর্যাপ্ত হিস্টোন প্রোটিন রয়েছে জিটু পর্বের শেষে কোন কোষ মাইটোসিস প্রক্রিয়ায় প্রবেশের আগে পাই চার্ট এর এই অংশে কোষ নিশ্চিত করে যে সমস্ত যন্ত্রপাতি প্রস্তুত এবং নিজেও প্রস্তুত মাইটোসিস ঘটানোর জন্য সুতরাং মাইটোসিস কি এবং এটি কিভাবে বিভক্ত হয় মাইটোসিস ইন্টারফেসের ঠিক পরে ঘটে শর্ত এই যে সমস্ত প্রক্রিয়া গুলি পরীক্ষা করে নেওয়া হয়েছে এবং কোষ নিশ্চিত যে মাইটোসিস প্রক্রিয়াটি হওয়ার জন্য সবকিছু ঠিকঠাক আছে মাইটোসিস চারটি প্রধান পর্যায়ে বিভক্ত প্রোফেজ প্র কথার অর্থ হল আগে তাই এটি প্রথম পদক্ষেপ হিসেবে ধরা হয় মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ একটি চিত্রের মাধ্যমে দেখানো হল এটি কিভাবে ঘটে প্রোফেজ এ কি হয়

এখন ইন্টারফেজ শেষ হয়েছে ডিএনএ নিজেই প্রতিলিপি করেছে পর্যাপ্ত পরিমাণে হিস্টোন প্রোটিন রয়েছে এবং এখন নিউক্লিয়াস বিভাজন করতে প্রস্তুত প্রথম ধাপে যাওয়া হয় তা হল সেন্ট্রোজোম ইতিমধ্যে প্রতিলিপি করেছে এবং অন্য সেন্ট্রোজোমটি কোষের অপর মেরুতে চলে গেছে আপনি দেখতে পাবেন যে ক্রোমাটিন এটি একটি প্রতিলিপি ডিএনএ নিজেকে আরো ভালো সংঘটিত কাঠামোতে ঘনীভূত করা শুরু করে যা আপনি ক্রোমোজোম হিসাবে ধরতে পারেন আপনি লক্ষ্য করবেন যে প্রতিটি ক্রোমোজোম এখন দুটি সিস্টার ক্রোমাটিড নিয়ে গঠিত যা সেন্ট্রোমিয়ার এ সঙ্ঘবদ্ধ হয় প্রোফেজ এর সময় আপনি দেখতে পাবেন যে প্রতিলিপি সেন্ট্রোমিয়ার একটি স্পিন্ডেল ফাইবার গঠন শুরু করে এই মাইক্রোটিবিউল ফিলামেন্ট গুলির সাহায্যে যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রসারিত হয় একই সময়ে নিউক্লিয়াসের আবরণী অদৃশ্য হতে শুরু করে এমনকি নিউক্লিয়াসও যেখানে নিউক্লিয়াস প্রচুর পরিমাণে রাইবোজোম প্রস্তুত করে এটিও অদৃশ্য হয়ে যায় একই সময়ে নিউক্লিয়াসের আবরণী অদৃশ্য হতে শুরু করে এমনকি নিউক্লিওলাস যে বিভাগে নিউক্লিয়াস প্রচুর পরিমাণে রাইবোজোম প্রস্তুত করে সেটিও অদৃশ্য হতে থাকে এটি নিউক্লিয়াস আবরণীর অদৃশ্য হয়ে যাওয়ার মতো সমস্ত স্পিন্ডেল গঠন ঘটে সাইটোপ্লাজম নিউক্লিয়াস মিশ্রণে আপনি দেখতে পাবেন যে ক্রোমোজোম গুলি ঘনীভূত হয়েছে এবং তারা এখন পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত পরবর্তী পদক্ষেপ কী পরের ধাপে আপনি দেখতে পাবেন যে ক্রোমোজোম স্পিন্ডেল সাজানো শুরু করে প্রোফেজ এবং মেটাফেজ এর মধ্যে কোথাও এটি ঘটে এবং সেখানে একটি মধ্যস্থতাকারী পদক্ষেপ থাকে যা প্রো মেটাফেজ নামে পরিচিত প্রো মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলি নিজেকে এমনভাবে সাজানো শুরু করে যে তারা নিজেরাই সংযুক্ত হতে শুরু করে এবং স্পিন্ডেল ফাইবার গুলির সাথে নিজেকে যুক্ত করে এখন তারা কিভাবে স্পিন্ডল ফাইবার এর সাথে নিজেকে যুক্ত করে যেমনটি বলেছি তারা একটি করে একটি কাঠামোর মাধ্যমে যা কাইনেটোকোর নামে পরিচিত সুতরাং কাইনেটোকোর এর সাহায্যে ক্রোমোজোম গুলি স্পিন্ডেল ফাইবার এর সাথে নিজেকে যুক্ত করে মেটাফেজ চলাকালীন এই ক্রোমোজোম গুলি কোষের নিরক্ষীয় তলে সাজানো শুরু হয় আমি বলব আপনি মেটাফেজটি মনে রাখবেন কারণ এটি এমন একটি বিন্দু যেখানে ক্রোমোজোম একটি কোষের মাঝখানে মিলিত হয় মাঝখানে বোঝানোর জন্য এম ব্যবহার হয়েছে আপনি দেখতে পেলেন যে মেটাফেজ ঘনীভূত ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তল বরাবর নিজেকে সাজানো শুরু করে এবং এই ক্রোমোজোম গুলির প্রত্যেকটি কাইনেটোকোর এর মাধ্যমে স্পিন্ডেল ফাইবার এর সাথে সংযুক্ত রয়েছে তারপরে তৃতীয় পদক্ষেপটি আসে যা এনাফেজ অ্যানাফেজ এ এই সংযুক্ত ক্রোমোজোম গুলি একটি স্পিন্ডেল কাঠামোর উপর বসে রয়েছে এবং ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তলে অবস্থিত আপনি এখন দেখবেন যে স্পিন্ডেল ফাইবারের মাইক্রোটিবিউল পৃথকভাবে টানা শুরু করেছে এটি প্রায় দড়ি টানাটানির মত যা স্পিন্ডলের উভয় প্রান্তের মধ্যে ঘটছে এবং ফলস্বরূপ সিস্টার ক্রোমাটিড হওয়া শুরু করে একটি সেট হওয়ার পর পরের সেটটি অন্যপ্রান্তে আলাদা হতে টানা শুরু করে স্পিন্ডেল কাঠামোর সংকোচনের জন্য অ্যানাফেজ এ এই ক্রোমোজোম গুলি বা সিস্টার ক্রোমাটিড গুলি প্রকৃত বিচ্ছেদ হওয়া শুরু হয় যা এখনো পর্যন্ত সংযুক্ত ছিল তারপর টেলোফেজ শুরু হয় ক্রোমোজোম গুলি পৃথক হয়ে গেছে তারা কোষের অন্য দুটি প্রান্তে পৌঁছেছে এই সময় আপনি নিউক্লিয়াসের আবরণ এবং নিউক্লিয়াস পুনরায় দেখতে পাবেন আপনি প্রোফেজ এ শুরু করুন যেখানে একক কোষের জন্য প্রথমে দেখতে পাবেন সেন্ট্রিওলের অন্য প্রান্তের দিকে গতিবিধি নিউক্লিয়াসের আবরণের অবলুপ্তি ঘটেছে ক্রোমোজোম ঘনীভূত হয়েছে এবং স্পিন্ডেল ফাইবার গঠন হয়েছে প্রোফেজটির পরে আসে প্রো মেটাফেজ যেখানে ক্রোমোজোম স্পিন্ডেল ফাইবার এর সাথে সংযুক্তি শুরু করে এবং কোষটি মেটাফেজ এ পৌঁছায়সমস্ত ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তল বরাবর সাজানো হয় এবং তারা স্পিন্ডেল ফাইবার এর সাথে সংযুক্ত থাকে কাইনেটোকোর এর সাহায্যে তৈরি কাঠামো দ্বারা তারপর অ্যানাফেজ আসে অ্যানাফেজ পর্যায়ে স্পিন্ডেল সংকুচিত হওয়া শুরু করে এবং ক্রোমোজোম আলাদা হয়ে যেতে শুরু করে তাই আপনি বলতে পারেন যে ক্রোমোজোমের জন্য এ আলাদা হয়ে চলেছে অবশেষে ক্রোমোজোম গুলি অন্য দুই প্রান্তে পৌঁছেছে ফলস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন যে এই বিচ্ছিন্ন ক্রোমোজোম গুলি এখন নতুন গঠিত নিউক্লিয়াস আচ্ছাদন এর মাধ্যমে আবদ্ধ হওয়া শুরু করে টেলোফেজ এর শেষে যা ঘটে তা হল দুটি অপত্য নিউক্লিয়াস এর জন্ম এবং এই দুটি অপত্য নিউক্লিয়াসে সমান পরিমাণ ক্রোমোজোম থাকে ক্রোমোজোম গুলি এখন ক্রোমাটিন গুলিতে পুনর্নির্মাণ এবং আলাদা হওয়া শুরু করেছে কোষ অঙ্গাণু যা এই কার্টুনে দেখানো হয়নি কিন্তু সমস্ত কোষ অঙ্গাণু যেমন মাইটোকনড্রিয়া গলগী কম্প্লেক্স সমানভাবে বিতরণ হয়েছে সেন্ট্রিওল গুলির একটি সেট একপাশে যায় তারপরে সেন্ট্রিওলের অন্য সেটটি অপর দিকে চলে যায় এবং এরপর আপনি একটি কোষ পাবেন যার দুটি নিউক্লিয়াস বা দুটি অপত্য নিউক্লিয়াস রয়েছে এখন সেই কোষটি আসলে বিভাজন করা দরকার এটি এই কার্টুনে দেখানো হয়নি তবে সমস্ত কোষ অঙ্গাণুগুলি যেমন মাইটোকনড্রিয়া গলগী কম্প্লেক্স এদেরও সমান বিতরণ হয় সেন্ট্রিওলের একটি সেট একদিকে যায় তারপরে সেন্ট্রিওল এর অপর সেটটি অন্যদিকে যায় এখন আপনার কাছে একটি কোষ রয়েছে যা দুটি নিউক্লিয়াস বা দুটি ডটার নিউক্লিয়াস পেয়েছে এখন প্রকৃতপক্ষে কোষটির বিভাজন প্রয়োজন একবার অপত্য নিউক্লিয়াস গঠিত হওয়ার পর কোষটি আসলে কেন্দ্রে সংকুচিত হওয়া শুরু করে এবং এই সংকোচন ঘটে প্লাজমা ঝিল্লির তরল প্রকৃতির জন্য এটিকে ক্লিভেজ পুরো বলে আপনি দেখবেন যে একবার অপত্য নিউক্লিয়াস অন্য দুটি প্রান্তে পৌঁছে গেলে সেখানে ক্লিভেজ পুরো তৈরি হয় সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং তারপর কোষ দুটি অপত্য কোষে পরিণত হয় এই প্রক্রিয়াটি যেখানে সাইটোপ্লাজম বিভক্ত হয় তাকে সাইটোকাইনেসিস বলে সুতরাং কোষ বিভাজন মূলত দুটি জিনিস নিয়ে গঠিত এটি মাইটোটিকফেজ এবং সাইটোকাইনেসিস নিয়ে গঠিত এখন মাইটোসিস একটি প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয় আমরা একে ক্যারিওকাইনেসিসও বলে থাকি মাইটোসিস প্রক্রিয়ায় ডিএনএ পৃথক হয়ে যায় এবং দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় একবার যখন নিউক্লিয়াস গঠিত হয় তখন সাইটোপ্লাজম বিভক্ত হয় যার ফলে সাইটোকাইনেসিস ঘটে উদ্ভিদ কোষ গুলির ক্ষেত্রে একটি বিষয় রয়েছে তা হল উদ্ভিদ কোষ গুলি অনমনীয় কাঠামোর দ্বারা বেষ্টিত থাকে আমরা কোষ প্রাচীর বা সেল ওয়াল বলি প্লাজমা ঝিল্লির ছাড়াও উদ্ভিদ কোষ গুলি তে যা ঘটে তা হল এদের বাইরের আচ্ছাদনটি সেলুলোজ দিয়ে তৈরি যা কোষ প্রাচীর বা সেল ওয়াল বলা হয় সুতরাং উদ্ভিদ কোষের জন্য এই ক্লিভেজ পুরো অতিক্রম করা সহজ নয় পরিবর্তে উদ্ভিদ কোষ গুলির ক্ষেত্রে যা ঘটে তা হল একবার অপত্য নিউক্লিয়াস পৃথক হয়ে কোষের কেন্দ্রে যাওয়ার পর একটি নতুন কোষ প্রাচীরের জন্য একটি নতুন ভিত্তি স্থাপন হয় যাকে সেল প্লেট বলে সেল প্লেটের উপাদানগুলি বিভিন্ন অঙ্গানু যেমন গলগী এবং উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া গুটি থেকে আসে সুতরাং উদ্ভিদ কোষগুলির ক্ষেত্রে প্রাণী কোষের মত সাইটোকাইনেসিস দেখতে পাওয়া যায় না পরিবর্তে আপনি যা দেখছেন একবার অপত্য নিউক্লিয়াস আলাদা হয়ে গেলে কোষের ঠিক মাঝখানে সেলপ্লেট তৈরি হয় এবং তারপরে সেল প্লেটটি এমন বাড়তে শুরু করে যে এটি মূলত একটি নির্দিষ্ট দিকে যেতে শুরু করে অবশেষে এটি মূল কোষ প্রাচীর এর সাথে মিলিত হয় এটি দুটি অপত্য কোষ দেয় প্রতিটি অপত্য কোষে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে প্রারম্ভিক কোষটির মত সুতরাং আজকে আমরা দেখলাম যে মাইটোসিস হল কোষ বিভাজনের একটি প্রক্রিয়া যা কোষের বৃদ্ধি এবং কোষ মেরামতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে অপত্য কোষ গুলিতে যে ক্রোমোজোম সঞ্চারিত হয় সেগুলি সংখ্যায় একই থাকে আপনি যদি আমাদের দেহ কোষের 46 ক্রোমোজোম দিয়ে শুরু করেন অপত্য কোষ গুলিতে 46 ক্রোমোজোম থাকবে মাইটোসিসের চারটি পর্যায় রয়েছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এটি ক্রোমোজোম গুলিকে সমানভাবে আলাদা করতে পারে কারণ ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তল বরাবর সাজানো থাকে এবং এটা সম্ভব হয় তার কারণ ক্রোমোজোম গুলি স্পিন্ডেল ফাইবারের সাথে যুক্ত থাকতে পারে কাইনেটোকোর এর মাধ্যমে এখানে দড়ি টানাটানি চলতে থাকে স্পিন্ডেল ফাইবারের দুটি প্রান্তের মধ্যে ফলস্বরূপ ক্রোমোজোম পৃথকভাবে টানা শুরু হয় এবং সিস্টার ক্রোমাটিড গুলি দুটি প্রান্তের দিকে চলে যায় তারপর অপত্য নিউক্লিয়াস গঠন হয় অপত্য নিউক্লিয়াস গঠন এর পরে সাইটোকাইনেসিস প্রক্রিয়া হয় যখন সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায় উদ্ভিদের ক্ষেত্রে সেল প্লেট গঠনে শেষ হয় যারা অ্যানিমেশন দেখতে আগ্রহী যা এই পুরো বিষয়টিকে আরো ভালভাবে ব্যাখ্যা করতে পারবে তাদেরকে আমি ইউটিউবে এই ভিডিও দেখার পরামর্শ দেব গ্লেন অলকেনফিল্ডের একটি মজার গান দেখতে আমন্ত্রণ জানাব সবাইকে ধন্যবাদ আরেকটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেখানে আমরা মায়োসিস নিয়ে আলোচনা করব